হ্যালো ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স বিষয়ক আমাদের NPTEL এর অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগত আমরা চতুর্থ মডিউলে রয়েছি এবং এটি অর্থোগ্রাফিক প্রজেকশন সম্বন্ধিত 36 নম্বর লেকচার আমরা রৈখিক অভিক্ষেপের কিছু উদাহরণ নিয়ে আলোচনা করছি তাহলে শুরু করা যাক তৃতীয় উদাহরণটি হলো 75 mm দৈর্ঘ্য বিশিষ্ট CD রেখার টপ ভিউ এর পরিমাপ 50 mm এর C প্রান্তটি অনুভূমিক তলে অবস্থিত এবং উল্লম্বতলের 50 mm সম্মুখে অবস্থিত D প্রান্তটি উল্লম্বতলের 55 mm সম্মুখে এবং এটি অনুভূমিক তলের উপর অবস্থিত যদি বিষয়টি এইরকম হয় তাহলে CD রেখার অভিক্ষেপগুলো অঙ্কন করো এবং অনুভূমিক তল ও উল্লম্বতলের সঙ্গে উৎপন্ন কোণগুলো খুঁজে বার করো এবার সমাধানের দিকে নজর দেওয়া যাক তাহলে প্রথমে আমাদেরকে XY তল তৈরি করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে C প্রান্তটি অনুভূমিক তলে রয়েছে যখন এটা অনুভূমিক তলে থাকে তখন আমরা দেখতে পাই অভিক্ষেপগুলো XY অক্ষের উপর থাকে অর্থাৎ এই অভিক্ষেপগুলোর মধ্যে কোনো একটিকে এই বিন্দু দিয়ে অতিক্রম করতে হবে এখন আমাদেরকে c' কে চিহ্নিত করতে হবে এটি XY অর্থাৎ অনুভূমিক তলের উপর অবস্থিত এবং এই XY তলের 50 mm নিচে c অবস্থিত কারণ এর c প্রান্তটি অনুভূমিক তলের উপর অবস্থিত এবং উল্লম্বতল থেকে 50 mm সম্মুখে অবস্থিত যখন আমাদের কাছে এই ধরনের ত্রিমাত্রিক চিত্র রয়েছে যদি এটা অনুভূমিক তল হয় উল্লম্বতলের 50mm সম্মুখে C বিন্দু থেকে আমাদের রেখাটি শুরু হচ্ছে প্রায় 50 mm দূরত্বে এবং রেখাটি এই তলের মধ্যে অবস্থিত তাহলে ওই C বিন্দুকে চিহ্নিত করা যাক এর পরে এই বিন্দুগুলো থেকে সঞ্চারপথ আঁকো তাহলে আমাদের কাছে দুটো বিন্দু রয়েছে c এবং c এটা হলো সঞ্চারপথ রেখা এরপর 15 mm এ আরো একটি সঞ্চারপথ রেখা আঁক তার কারণ এই D প্রান্তটি উল্লম্বতলের 15 mm সম্মুখে অবস্থিত উল্লম্বতল থেকে এটি কোথায় অবস্থিত তা আমরা জানিনা তাহলে এটা এরকম কোনো এক জায়গায় রয়েছে এই বিন্দুটি 15 মিলিমিটার দূরত্বে অবস্থিত তাহলে এটা হলো সেই বিন্দু কারণ c 50 mm দূরত্বে এই জায়গায় থাকবে এবং d কিছুটা কাছাকাছি এই বিন্দুতে অবস্থিত এই কারণেই সনাক্ত করার জন্য আমরা এই পুরোটাকে একটা সঞ্চারপথ হিসাবে চিহ্নিত করছি কাজটা করা হয়ে গেলে আমাদেরকে c বিন্দু থেকে d সঞ্চারপথের উপর 50 mm এবং 75 mm দূরত্ব চিহ্নিত করতে হবে তাহলে এই হলো c বিন্দু এর থেকে 50 mm এবং 75 mm দূরত্ব চিহ্নিত করো কারণ C প্রান্তটি অনুভূমিক তলে এবং উল্লম্বতলের 50 mm সম্মুখে রয়েছে তাহলে আমরা এই জায়গাগুলোকে কেটে নেব এবং d ও d1 চিহ্নিত করব এরপর d1 থেকে উপরের দিকে একটা উল্লম্বরেখা অঙ্কন করে একে অভিক্ষিপ্ত করো যা 6 নম্বর পয়েন্টে বর্ণিত আছে এরপর c থেকে অভিক্ষিপ্ত রেখা পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করে এখান থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করো এরপর একে ওপরের দিকে প্রসারিত করো আমরা আগেই d বিন্দুকে চিহ্নিত করেছি তাহলে একটা প্রজেক্টর রেখা আঁকো রেখাটি যেখানে ছেদ করবে তাকে d' হিসাবে চিহ্নিত করো d' জানার পর c' এবং d' কে যুক্ত করো এটা ফ্রন্ট ভিউ d' জানার পর একটা প্রজেক্টর সঞ্চারপথ অঙ্কন করো c থেকে d1 হলো আমাদের প্রকৃত দৈর্ঘ্য তাহলে এই cd1 কে পরিমাপ করো এবং এই c' থেকে ওই সঞ্চারপথে একটা কাট তৈরি করো যার নাম হলো d1' এই পদ্ধতিতে আমরা আমাদের রেখাচিত্রটি তৈরি করি তাহলে আবার এটি হলো প্রকৃত দৈর্ঘ্য এবং এই কোণ হলো প্রকৃত কোণ একইভাবে cd1' অনুভূমিক অক্ষের সাথে প্রকৃত কোণ তৈরি করেছে যা আমরা খুঁজে বার করব তাহলে এখানে আমাদের অজানা হলো CD এর অভিক্ষেপগুলো যেগুলো হলো আমাদের ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ এবং অনুভূমিক তল ও উল্লম্বতলের সাথে সৃষ্ট কোণগুলো এগুলো আমরা জানি না তাহলে পৃষ্ঠার ওপর আরো একবার কাজটা করা যাক তাহলে সবার প্রথমে ড্রয়িং শীটের উপর অনুভূমিক রেখা XY কে আঁকতে হবে একে x অক্ষ y অক্ষ নাম দাও প্রজেক্টরকে চিহ্নিত করার জন্য একটা উল্লম্বরেখা আঁকো এবং আমাদের c' আগে থেকেই XY অক্ষের উপর রয়েছে এবং c এই রেখাটির থেকে 50 mm নিচে অবস্থিত বা উল্লম্বতলের সম্মুখে অবস্থিত এখানে 50 mm চিহ্নিত করো এটা হলো c এই তল থেকে সঞ্চারপথ অঙ্কন করো একইভাবে XY অক্ষের তলায় 15 mm সঞ্চারপথ রেখা অঙ্কন করো d এবং d' এই জায়গায় থাকবে এটা করা হয়ে গেলে 50 mm কাট তৈরি করো তাহলে 50 mm পরিমাপ করা যাক d রেখাগুলিকে চিহ্নিত করবার জন্য তাহলে এটা হলো 50 mm অর্থাৎ আমাদেরকে c থেকে একটা কাট্ তৈরি করতে হবে d কে চিহ্নিত করতে একটা কোণ তৈরি করো এরপর আমাদেরকে 75 mm দৈর্ঘ্য চিহ্নিত করতে হবে একে আমরা d1 নামে অভিহিত করলাম এই বিন্দুগুলোকে যুক্ত করো cd হলো আমাদের টপভিউ রেখা এবং c থেকে যদি আমরা d1 কে যুক্ত করি তাহলে এটি আমাদেরকে প্রকৃত দৈর্ঘ্য দেয় এবার টপ ভিউ এবং উল্লম্বতলে প্রকৃত দৈর্ঘ্য পাওয়ার জন্য প্রজেক্টরগুলোকে অঙ্কন করো তাহলে এটা হলো একটা প্রজেক্টর এটি হলো অপর প্রজেক্টরটি যা এই বিন্দু দিয়ে অতিক্রম করবে এখন আমাদেরকে কি করতে হবে আমরা এই কোণটাকে পরিমাপ করবো ধরা যাক এই কোণটা হলো এটি হলো প্রকৃত দৈর্ঘ্য এবং এটা হলো টপ ভিউ এখন আমরা XY অক্ষের উপর d1 কে অভিক্ষিপ্ত করেছি সেখান থেকে এই ভিউগুলো তৈরি করার জন্য আমাদের একে ঘোরাতে হবে তাহলে এই রেখাটাকে পরিমাপ করা যাক একটা বৃত্তচাপ আঁকতে হবে যা এটা দিয়ে অতিক্রম করবে আমরা আগে প্রকৃত দৈর্ঘ্য জানি তাহলে এই অক্ষের উপর প্রকৃত দৈর্ঘ্যকে চিহ্নিত করো এরকম কোনো এক জায়গায় এটা অবস্থিত সঞ্চারপথ আঁকার পর আমরা একে খুঁজে পাবো এখন d' প্রজেক্টর রেখা হল d এর সঞ্চারপথ ফ্রন্ট ভিউকে চিহ্নিত করার জন্য c থেকে এই রেখাটিকে যুক্ত করো ফ্রন্ট ভিউ পেয়ে যাওয়ার পর d' দিয়ে সঞ্চারপথ রেখাটি অতিক্রম করবে এই দৈর্ঘ্যটিকে আমাদের এখান থেকে ওই জায়গায় স্থানান্তরিত করতে হবে আমরা একে এই অক্ষে স্থানান্তরিত করছি এটা এই জায়গায় ছেদ করছে একে d1' নামে অভিহিত করা যাক আবার উল্লম্বতলে অভিক্ষেপের ক্ষেত্রে এটা হলো আমাদের প্রকৃত দৈর্ঘ্য এবং এই কোণটি হলো কোণটিকে পরিমাপ করা যাক অনুভূমিক তলের সাথে 29 ডিগ্রী কোণ তৈরি করেছে এবং কোণটি হলো 46 ডিগ্রি এবং প্রকৃত দৈর্ঘ্য হলো 72 mm এটাও প্রকৃত দৈর্ঘ্য এখন রেখাগুলির অভিক্ষেপ সংক্রান্ত আরো একটি সমস্যার সমাধান করা যাক স্লাইডের দিকে লক্ষ্য করো এখানে চতুর্থ উদাহরণের ক্ষেত্রে দুটো সরলরেখা PQ এবং QR রয়েছে অর্থাৎ এখানে একটা নয় দুটো রেখা PQ এবং QR উপস্থিত এরা এদের মধ্যে ফ্রন্ট ভিউ এবং টপ ভিউতে একটা 120 ডিগ্রী কোণ তৈরি করে PQ 60 mm দীর্ঘ এবং অনুভূমিক ও উল্লম্ব উভয় তলের সাথে সমান্তরাল এবং 15 mm দূরত্বে অবস্থিত ব্যাপারটা এই ধরনের হলে PQ এবং QR এর মধ্যেকার প্রকৃত কোণকে নির্ধারণ করতে হবে যদি R অনুভূমিক তল থেকে 50 mm উপরে অবস্থান করে তাহলে দুটো রেখা রয়েছে PQ এবং QR তার মানে হলো অপর রেখাটি Q দিয়ে অতিক্রম করবে এটা হলো R এই রেখা দুটো পরস্পরের সাথে 120 ডিগ্রী কোণ তৈরি করে এবং এগুলি ফ্রন্ট ভিউ এবং টপ ভিউতে রয়েছে আমরা জানি যে PQ এর দৈর্ঘ্য হলো 60 mm এবং এটা অনুভূমিক ও উল্লম্বউভয় তলের সাথে সমান্তরাল এবং 15 mm দূরত্বে অবস্থিত যদি ব্যাপারটা এই ধরনের হয় তাহলে কি আমরা এই PQ এর মধ্যেকার প্রকৃত কোণকে নির্ধারণ করতে পারবো ধাপে ধাপে এই সমস্যাটার সমাধান করা যাক সবার প্রথমে তলের ওপর একটি রেফারেন্স রেখা XY আঁকা যাক এরপর অনুভূমিক তল থেকে 15 mm উপর একটি বিন্দু p' চিহ্নিত করো তাহলে এটা হলো অনুভূমিক তল থেকে 15 mm উপর ফ্রন্ট ভিউতে আমরা এই 15 mm কে অভিক্ষিপ্ত করছি যাতে 15 mm দূরত্বে p' বিন্দুটি থাকে একইভাবে p বিন্দুর ক্ষেত্রে যখন আমরা টপ ভিউ থেকে লক্ষ্য করছি এটা সামনে রয়েছে তাহলে এটা 15 mm নিচে অবস্থিত এরপর XY অক্ষের সমান্তরালে 60 mm দীর্ঘ রেখা p'q' এবং pq আঁকো ফ্রন্টভিউ এবং টপভিউতে অভিক্ষেপগুলোকে দেখতে পাচ্ছি তাহলে P বিন্দু থেকে অভিক্ষিপ্ত রেখা p'q' আঁকোযা 60 mm দীর্ঘ PQ এর দৈর্ঘ্য 60 mm এবং এটা XY অক্ষের সাথে সমান্তরাল এবং অনুভূমিক ও উল্লম্বউভয় তল থেকে 15 mm দূরত্বে অবস্থিত তাহলে p'q' এবং pq যার দৈর্ঘ্যও 60 mm সংক্রান্ত কাজ হয়ে গেলে আমরা q' থেকে একটা রেখা আঁকবো আমরা এই q' বিন্দুকে চিহ্নিত করেছি আমরা একটা 120 ডিগ্রী কোণে রেখা অঙ্কন করব এবং এই রেখাটি অনুভূমিক রেখাকে XY থেকে 50 mm দূরত্বে সাক্ষাৎ করছে সুতরাং 50 mm দূরত্বে একটা অনুভূমিক রেখা অঙ্কন করো এবং এই বিন্দুটিকে r' নাম দেওয়া যাক অনুভূমিকের উপর r' চিহ্নিত করা হয়ে গেলে আমরা q' এবং r' কে সংযুক্ত করব তাহলে এটা হলো q' এবং এটা হলো r' এদেরকে যুক্ত করো এবং এছাড়াও আমরা p'r' তৈরি করতে পারি এই পদ্ধতিতে আমরা এটা গঠন করি এরপর চতুর্থটি q বিন্দু থেকে একটা রেখা অঙ্কন করো যেটা এইভাবে 120 ডিগ্রী অবনতি কোণ সৃষ্টি করেছে এবং রেখাটি প্রজেক্টর r' এর সাথে যুক্ত হচ্ছে এই জায়গায় এটা হলো প্রজেক্টর লাইন এবং এর নাম r এরপর qr যুক্ত করো এবং pr যুক্ত করো তাহলে প্রথমে এই ধাপগুলোকে আমরা পৃষ্ঠায় তৈরি করি প্রথমে আমাদেরকে কি করতে হবে একটা XY রেখা আঁকতে হবে X অক্ষ এবং Y অক্ষ এরপর বিন্দুগুলোকে চিহ্নিত করতে হবে তাহলে একটা প্রজেক্টর রেখা অংকন করো XY থেকে 15 mm উপরে p' বিন্দু চিহ্নিত করো একইভাবে 15 mm নিচে আরো একটি বিন্দু নাও এই বিন্দুকে p নাম দেওয়া হলো p এবং p' উভয় বিন্দু থেকে অনুভূমিক সঞ্চারপথ রেখা অঙ্কন করো এগুলি হলো অভিক্ষিপ্ত রেখা এবার 60 mm দৈর্ঘ্য চিহ্নিত করো তাহলে এখানে এই বিন্দুটিকে q' নাম দেওয়া হলো একইভাবে এই বিন্দুটি হলো q বিন্দুগুলোকে যুক্ত করো এখন q' থেকে 120 ডিগ্রীতে রেখা টানতে হবে যা XY রেখা থেকে 50 mm উপরে একটা অনুভূমিক রেখার সাথে মিলিত হবে তাহলে সবার প্রথমে আমরা পৃষ্ঠার উপর 50 mm রেখা চিহ্নিত করি q' থেকে 120 ডিগ্রিতে চিহ্নিত করা যাক এবং এই বিন্দুকে r' নাম দেওয়া হলো এই r' কে পাওয়ার পর আমরা একে নিচের দিকে অভিক্ষিপ্ত করব যাতে আমরা r পেতে পারি আগে থেকেই আমরা q কে জানি এই q থেকে 120 ডিগ্রী কোণ চিহ্নিত করতে হবে যা আমরা আগে থেকেই জানি এখানে r কে চিহ্নিত করবার জন্য এটা তৈরি করা যাক এরপর p এবং r যুক্ত করো p q r রেখাগুলো এইভাবে অভিক্ষিপ্ত হয়েছে এই p এবং r' কে যুক্ত করা যাক p' এবং r' কেও যুক্ত করা যাক এবার আমাদেরকে r1' r2' চিহ্নিত করতে হবে এর থেকে 50 mm উপরে আমরা r1' কে এবং অন্যান্য রেখাগুলোকে চিহ্নিত করতে চলেছি pq রেখা এবং p'q' রেখা XY এর সাথে সমান্তরাল এবং এরা pq এর প্রকৃত দৈর্ঘ্যকে উপস্থাপন করছে যা হলো 60 mm এখন আমাদেরকে p কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকতে হবে ধাপগুলোর জন্য স্লাইডের চতুর্থ উদাহরণের দিকে লক্ষ্য করা যাক এইভাবে পুরো চিত্রটি তৈরি হয়ে গেলে পাঁচ নম্বর ধাপটিকে লক্ষ্য করো যেহেতু pq এবং p'q' রেখাদ্বয় XY এর সাথে সমান্তরাল এরা PQ এর প্রকৃত দৈর্ঘ্যকে উপস্থাপন করে এখানে PQ হল 60 mm এখন আমাদেরকে p কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকতে হবে এর ব্যাসার্ধ হল pr তাহলে আমরা r1 বিন্দুটিকে চিহ্নিত করতে পারি তাহলে এই দিকে r1 কে চিহ্নিত করো এরপর r1 কে অভিক্ষিপ্ত করো এবং r1' চিহ্নিত করো এরপর p' r1' যুক্ত করো এবং এটা p এবং r বিন্দু দুটির সংযোগকারী রেখার প্রকৃত দৈর্ঘ্যকে উপস্থাপন করে এইভাবে আমরা pr এর প্রকৃত দৈর্ঘ্য পেলাম তাহলে আমরা p'r1' এর মান 94 mm হিসাবে পাবো এটাকে গণনা করা যাক তাহলে আমাদের ড্রইং শীটে p r চিহ্নিত করবার পর একটা বৃত্তচাপ অঙ্কন করো এরপর এই বিন্দু থেকে একটা প্রজেক্টর আঁকো এটা হলো r1 একে অভিক্ষিপ্ত করো একে r1' নামে অভিহিত করা যাক এবং pr' p'r1' কে যুক্ত করো তাহলে এই p'r' এবং p'r1' কে আঁকার পর এই বিন্দুগুলোকে যুক্ত করো এবার আমরা সপ্তম পয়েন্ট নিয়ে আলোচনা করব যেখানে আমাদেরকে q কে কেন্দ্র করে qr ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে যা অনুভূমিক রেখার সাথে r2 তে মিলিত হবে তাহলে এই ব্যাসার্ধ নিয়ে আমরা যদি এই দিকে যাই তাহলে আমরা r2 কে চিহ্নিত করতে পারব এরপর এই r2 কে উপরের দিকে অভিক্ষিপ্ত করে r2' চিহ্নিত করো তাহলে এই একই জিনিস আমরা ড্রয়িং শীটে করব আমরা p এবং r কে চিহ্নিত করেছি r থেকে qr ব্যাসার্ধ নিয়ে অনুভূমিক অক্ষের উপর r2 চিহ্নিত করো এই r2 পাওয়ার পর আমাদেরকে q' এবং r2' কে যুক্ত করতে হবে এর জন্য আমাদেরকে এই সম্পূর্ণ রেখাটিকে অভিক্ষিপ্ত করতে হবে আমরা এখানে r2' কে চিহ্নিত করেছি এরপর q' এবং r2' কে যুক্ত করো তাহলে p থেকে এবং এটা হলো r আমরা একটা বৃত্তচাপ নেবো এরপর একে অভিক্ষিপ্ত করে r2 পাবো সেখান থেকে অভিক্ষেপের মাধ্যমে r2' কে পাবো এবং এরপর এই q'r2' কে যুক্ত করতে হবে যা qr এর প্রকৃত দৈর্ঘ্যকে উপস্থাপন করে তাহলে এটা হলো Q এর অর্থাৎ Q থেকে r এর প্রকৃত দৈর্ঘ্য এরপর আমরা একটা প্রকৃত ত্রিভুজ আঁকবো তাহলে আমাদেরকে এটা p বিন্দু থেকে স্থানান্তরিত করতে হবে r1' কে চিহ্নিত করবার জন্য একইভাবে q1'r2' থেকে চিহ্নিত করো আমরা দেখতে পাচ্ছি এটাই সেই বিন্দু যা ছেদ করেছে এখন এই বিন্দুগুলোকে যুক্ত করো p' থেকে একে যুক্ত করো এবং এখান থেকে এটি যুক্ত করো তাহলে আমাদের কাছে একটা PR রেখা এবং একটা PQ রেখা রয়েছে এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে Q এবং R দ্বারা সৃষ্ট এই কোণটির পরিমাপ প্রায় 113 ডিগ্রী হবে এবং এই দৈর্ঘ্যটা আমাদের প্রয়োজন আর এই QR দৈর্ঘ্যটা আমাদের প্রয়োজন এভাবেই আমরা PQ এবং QR এর মধ্যে প্রকৃত কোণ গঠন করি তাহলে PQ এবং QR এর মাঝের কোণটি প্রায় 113 ডিগ্রী হয় এখানে 112 ডিগ্রী এবং 113 ডিগ্রির এই তফাৎ আমাদেররেখাগুলোকে আঁকার কারণে হয়েছে কতটা সতর্কভাবে আমরা এগুলোকে আঁকছি কিভাবে আমরা এদেরকে অভিক্ষিপ্ত করছি তার ওপর নির্ভর করে কোণের মানের এক দুই ডিগ্রি পার্থক্য হতে পারে আমরা এই স্লাইড থেকে একটা নতুন কনসেপ্ট সম্পর্কে জানব একে আমরা একটা রেখার ট্রেস বলে থাকি তাহলে একটা রেখার ছেদবিন্দুগুলো অথবা রেফারেন্স তলের সাথে তার বর্ধিতাংশের ছেদবিন্দুকে ওই রেখার ট্রেস বলা হয় অনুভূমিক ও উল্লম্বতলের সাপেক্ষে একটা রেখার ট্রেস বিভিন্ন ধরনের হতে পারে একটা রেখা নিজে বা তার ছেদবিন্দু যদি একটা অনুভূমিক তল কে স্পর্শ করে তাহলে আমরা তাকে অনুভূমিক তলে ওই রেখাটির ট্রেস বলি এবং সাধারণত আমরা একে HT চিহ্ন দ্বারা প্রকাশ করি এবং এই বিন্দুটি অনুভূমিক তল এর উপর রয়েছে এবং একে অনুভূমিক তলে বিন্দুটির টপ ভিউ বলে উদাহরণস্বরূপ একটা কলম নেওয়া যাক যা এই বিন্দুকে স্পর্শ করেছে সুতরাং ওই কলমটি রেফারেন্স তলটিকে যে বিন্দুতে ছেদ করছে সেটাই হলো ওই কলমটির ট্রেস এবং যদি এটা অনুভূমিক তলকে ছেদ করে আমরা তাকে HT বিন্দু বলি ফ্রন্ট ভিউ এর ক্ষেত্রে এর অভিক্ষেপটা সরাসরি XY রেখা পর্যন্ত আসে কারণ এটা এই বিন্দুকে স্পর্শ করে আছে তাই একে অভিক্ষিপ্ত করলে এটা XY রেখার অভিক্ষেপকে একটি বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুটিকে আমরা সাধারণত ছোট হাতের h দিয়ে চিহ্নিত করি একইভাবে একটা রেখা যদি উল্লম্বতলকে স্পর্শ করে থাকে তাহলে ছেদবিন্দু বা বর্ধিতাংশ বিন্দুকে আমরা উল্লম্বতলে রেখাটির ট্রেস বলি এবং সাধারণত আমরা একে VT হিসাবে চিহ্নিত করি এটা উল্লম্বতলের উপর অবস্থিত বিন্দু টপ ভিউ থেকে লক্ষ্য করলে এই বিন্দুটি XY অক্ষকে ছেদ করে সেই জন্য আমরা একে XY অক্ষের ওপর দেখতে পাবো পরের ক্লাসে আমরা ট্রেস এবং এই রেখাগুলো সম্পর্কে আরও জানবো তার সাথে তলগুলো সম্পর্কেও জানবো অর্থাৎ তারা অনুভূমিক না এই কোনো তলে ছেদ করছে তা সম্পর্কে জানবো কিভাবে আমরা এগুলোকে বিভিন্ন অভিক্ষেপের জন্য স্থানান্তরিত করব তাই নিয়েও আলোচনা করব পরের ক্লাসে দেখা হচ্ছে